ড্যাম্পিং বৈশিষ্ট্যগুলিতে ন্যানোস্ট্রাকচারের প্রভাব হ্যালো আমরা এই কোর্সের মাধ্যমে ন্যানো টেকনোলজির বিজ্ঞান এবং ন্যানোটেকনোলজির অ্যাপ্লিকেশনগুলির উপর বেশ কয়েকটি বিষয়ের মধ্য দিয়ে চলেছি এবং প্রায় প্রতিটি ক্লাসে বা দুটি তিনটি ক্লাসের একটি সেটে আমরা একটি নির্দিষ্ট প্রয়োগের দিকে দেখেছি যেখানে আমরা কী ধরণের ন্যানোম্যাটরিয়াল ব্যবহার করতে পারি তা বিবেচনা করেছি কোন ধরনের সংশ্লেষণ কৌশল জড়িত কী ধরণের চরিত্রায়ন কৌশল জড়িত এমন অনেকগুলি বিষয় আমরা দেখেছি সুতরাং এই ক্লাসে আমরা একই রকম প্রবণতা অনুসরণ করব আমরা আবার ন্যানোস্ট্রাকচারের প্রভাবটি দেখব একটি বিশেষ ধরণের বৈশিষ্ট্য যাকে ড্যাম্পিং বৈশিষ্ট্য বলে এবং প্রায়শই আমি আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপের কথা বলছি আমরা ড্যাম্পিং সম্পর্কে তেমন কিছু শুনি না এটি সম্ভবত এমন একটি বিষয় বলে মনে হচ্ছে যা এক্ষুনি আমাদের জন্য প্রযোজ্য নয় যা আমরা বিবেচনা করব তুমি কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখতে পাবে আমরা যে সব ক্রিয়াকলাপে জড়িত সেখানে এটি আসলে খুব সাধারণ বিষয় আমরা কেবল বলতে চাইছি প্রকৃতপক্ষে এটি এতটাই সাধারণ এবং এতটাই রুটিন আমরা বুঝতে পারি না যে এটি আসলে ঘটছে এবং আমরা এটি হবেই ধরে নি এবং তাই আমরা এটি সম্পর্কে খুব বেশি চিন্তা করি না তবে ড্যাম্পিং প্রক্রিয়াটির একটি খুব উল্লেখযোগ্য প্রয়োগ রয়েছে এটি কীভাবে করা যায় এবং কীভাবে এটিকে আরও বাড়িয়ে তোলা যায় তা নিয়ে অনেক গবেষণা রয়েছে সুতরাং এই জিনিসগুলি রয়েছে এবং তাই আমাদের এটি সম্পর্কে সচেতন হওয়া এবং কীভাবে আমরা এটি ব্যবহার করতে পারি তা নির্ধারণ করা দরকার সুতরাং এই ক্লাসে আমরা যা শিখব তা হল আমরা বিভিন্ন ধরণের কার্বন ন্যানোটিউব সংক্ষিপ্তভাবে দেখব আমরা এই কোর্সের মাধ্যমে কার্বন ন্যানোটিউব নিয়ে আলোচনা করেছি তবে ড্যাম্পিং ক্রিয়াকলাপের প্রসঙ্গে আমরা বিভিন্ন ধরণের ন্যানোটিউবগুলিতে নজর দেব বিশেষত আমরা ন্যানোটিউবের কাঠামোর পরিবর্তনের দিকে লক্ষ্য করব এবং এখানেই এই কাজের বিজ্ঞানের দিকটি উপস্থিত রয়েছে আমরা ন্যানোটিউবের কাঠামোর প্রকারভেদের দিকে নজর দিচ্ছি এবং তাই এটি আমাদের জন্য কি অর্জন করতে পারে বা কি অর্জন করতে পারে না সে ব্যাপারে আমাদের কিছুটা উপলব্ধি আছে এবং এটি সত্য যে তুমি বিভিন্ন কাঠামো সম্বলিত ন্যানোটিউব পেতে পার এবং সেইজন্য আমরা সেই কাঠামোগুলি বুঝতে চাই তাদের দিয়ে কী কী সম্ভব এবং তারপরে ড্যাম্পিং বৈশিষ্ট্যগুলিতে কাঠামোর প্রভাবটি কি হবে তাই এটি সত্যই ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল সাইন্স আমরা সত্যিই কাঠামো বৈশিষ্ট্য সম্পর্কের দিকে তাকিয়ে আছি তুমি এখানে কার্বন ভিত্তিক উপাদান দেখছ সুতরাং উপাদানটি একই তুমি কার্বন ন্যানোটিউব দেখছ সাধারণ কাঠামোটিও একই তবে কার্বন ন্যানোটিউবের মধ্যে কাঠামোর বিভিন্নতা রয়েছে যা আমরা এই ক্লাসে ভাল করে দেখব কাঠামোর প্রকারভেদের প্রসঙ্গে আমরা বৈশিষ্ট্যগুলিতে কী কী তারতম্য রয়েছে তা দেখতে চাই এবং বৈশিষ্ট্যগুলিতে কেন তারতম্য আছে তাও বোঝার চেষ্টা করতে চাই সুতরাং এটি কার্বন ন্যানোটিউবের morphological দিকগুলি কার্বন ন্যানোটিউবের কাঠামোগত দিকগুলি একটি প্রযুক্তিগত প্রয়োগে তাদের উপস্থিতি এবং প্রযুক্তিগত প্রয়োগের উপর প্রভাবের খুব ভাল মিশ্রণ সুতরাং আমরা সোজা ন্যানোটিউব বলতে কি বোঝায় তা দিয়ে শুরু করব সাধারণত যা হয় তা হল যখন আমরা সংশ্লেষিত ন্যানোটিউবগুলি প্রস্তুত করি তখন আমাদের কাছে বিভিন্ন কৌশল রয়েছে যার মাধ্যমে তুমি কার্বন ন্যানোটিউবগুলিকে সংশ্লেষ করতে পার সাধারণত আমরা একটি arc discharge ভিত্তিক সংশ্লেষণ করি এবং আমরা উৎপন্ন সুটটি দেখি তুমি সুটটি পরিষ্কার কর তারপরে এটি মাইক্রোস্কোপে দেখ আমরা কি খুঁজে পাই আমরা যা পাই তাকে আমরা স্ট্রেট সিএনটি হিসাবে বর্ণনা করতে পারি মূলত এর অর্থ কী আমরা যে সিএনটি পাই তুমি যদি মাইক্রোস্কোপে দেখ তবে সুচ এর মতো সোজা সিএনটি দেখবে তুমি দেখতে পাবে যে এটি খুব সোজা নল একটি সূঁচের মত সোজা সরল টিউব এবং এর ভিতরে এটি concentric হবে সুতরাং তুমি দেখতে পাবে এটি বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব আমরা দেখব অভ্যন্তরীণ প্রাচীরটি এখানে কোথাও থাকবে ধরা যাক আমি আরও একটি প্রাচীর আঁকব সুতরাং আমরা এখানে কী হচ্ছিল তা উপলব্ধি করব তুমি সূঁচের মতো সোজা বেশ কয়েকটি ন্যানোটিউব পেয়ে যাবে কেবল একটি নয় যখন তুমি সেই প্রক্রিয়াটি সম্পন্ন কর আর ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে এটির দিকে তাকাও তুমি বেশ কয়েকটি ন্যানোটিউব দেখতে পাবে যা ঠিক এর মতো দেখাবে প্রাচীরের বেধের তারতম্য হবে টিউবগুলির সংখ্যা এবং বেধ এবং এর ফলে ব্যাস এরও তারতম্য হবে এটি একটি বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব তুমি MW কার্বন ন্যানোটিউব CNT multi walled কার্বন ন্যানোটিউব অর্থাৎ MWCNT বলতে পার সুতরাং টিউবগুলির ব্যাস পরিবর্তিত হতে পারে এবং তাই বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউবগুলির ব্যাস নল থেকে নলে পরিবর্তিত হতে পারে সুতরাং এটি নল থেকে নলে এবং দৈর্ঘ্যটি এই অঞ্চল থেকে এখানে এই অঞ্চলে পরিবর্তিত হতে পারে দৈর্ঘ্যের দিকে তাকাও দৈর্ঘ্যও পৃথক হতে পারে সুতরাং তুমি যদি arc discharge based সংশ্লেষণ কর তবে তুমি এই ধরনের জিনিসই পাবে তুমি একটি সুট পাবে যা পরিষ্কার করতে হবে এবং একবার তুমি পরিস্কার করার পরে পরিষ্কারের অর্থ হল তোমাকে কিছু দ্রাবক দিয়ে পরিষ্কার করতে হবে এবং তারপরে মাঝারি তাপমাত্রার পরিসীমাতে বাতাসে জারণ করতে হবে এতে অন্যান্য রূপে উপস্থিত কার্বনগুলো চলে যাবে এবং তারপরে যা অবশিষ্ট থাকবে তা হল কার্বন ন্যানোটিউব তুমি যদি তাদের ইলেক্ট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে থাক তবে সুচের মত সোজা ন্যানোটিউব অনেক সংখ্যায় দেখতে পাবে এবং ন্যানোটিউবগুলির ব্যাস এবং দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে সুতরাং এটিই আমরা দেখতে পাব সুতরাং এটি আমাদের একটা সম্ভাবনা আর একটি সম্ভাবনা হল coiled CNT CNT এখানে কার্বন ন্যানোটিউব তাই coiled CNT এটি আসলে আসে CVD প্রক্রিয়া থেকে অর্থাৎ Chemical Vapour Deposition Chemical Vapour Deposition সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের coiled CNT দেয় আমি অবশ্যই বলব বাণিজ্যিক ভাবে যে CNT সরবরাহ হয় তা এই প্রকৃতির CNT র বেশিরভাগ বাণিজ্যিক সরবরাহ CVD প্রক্রিয়া থেকে আসে এবং তুমি সাধারণত দেখতে পাও যে এটি এই প্রকৃতির এটি coiled CNT এর অর্থ কী তুমি এরকম কিছু দেখতে পাবে টিউবগুলি এমনটি দেখাবে এবং তাই নলটির অভ্যন্তরের প্রাচীরটি দেখতে এমনই হবে সুতরাং তুমি একটি টিউব দেখতে পাবে যা এমন দেখতে আমি তোমাকে কেবল দুটি প্রাচীরযুক্ত টিউব দেখিয়ে দিচ্ছি কারণ আমি এটি হাতে আঁকছি এবং অনেকগুলো প্রাচীর হাতে আঁকা অসুবিধাজনক তবে মূলত তুমি এইরকন টিউবই দেখতে পাবে এটিই তুমি CVD সংশ্লেষণ ব্যবহার করে দেখতে পাবে যেমনটি আমি আজ তোমাদের বলেছিলাম তোমরা যদি কার্বন ন্যানোটিউব সরবরাহকারীদের জন্য ইন্টারনেটে সার্চ কর তোমরা আন্তর্জাতিকভাবে অনেকগুলি সংস্থা পাবে যারা কার্বন ন্যানোমেটেরিয়াল সংশ্লেষ করে এবং সরবরাহ করে এবং প্রায় সবগুলিই CVD সংশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে তাদের এটি করার কারণ হল যদি CVD synthesis প্রক্রিয়াটি ব্যবহার করা হয় তখন টিউবগুলির ব্যাস দৈর্ঘ্য এবং এই জাতীয় ক্ষেত্রে আরও অনেক ভাল নিয়ন্ত্রণ থাকে কেবলমাত্র CVD synthesis করার কারণে তুমি যে প্রকরণটি পাও তা হল এগুলি বেশ কয়েলড তুমি এগুলিকে বিভিন্ন বাঁকানো চেহারাতে দেখ এবং এই বাঁকানো রূপবিজ্ঞানের একটি তাৎপর্য রয়েছে এটি অন্য সব কিছুর চেয়ে স্বতন্ত্রভাবে কেবল একটি curved morphology নয় এটি কেবল একটি বাঁকানো টিউব নয় কোনও বল প্রয়োগ না করেও এই ফর্মটিতে এটি বিদ্যমান এটিই ন্যানোটিউবটির স্বাভাবিক অবস্থান সুতরাং এর তাৎপর্য কী কেন একটি টিউব সোজা আমি একটি টিউব বলতে বোঝাতে চাইছি যা আমরা arc discharge প্রক্রিয়া থেকে পেয়েছি সেখানে সোজা এটি বাঁকা এই টিউবটির দেয়ালগুলি সাধারণত ষড়ভুজ আকারে বাঁধা আছে সুতরাং এটা আশা করা যায় কার্বন পরমাণুগুলি ষড়ভুজ আকারে বন্ধনযুক্ত কয়েলড প্রকৃতির কার্বন ন্যানোটিউবের পৃষ্ঠতলে সাধারণত পেন্টাগন বা হেপ্টাগন থাকে সুতরাং একটি পেন্টাগন বা একটি হেপ্টাগন বলতে বোঝায় যে পৃষ্ঠটি সোজা নয় পৃষ্ঠতলটি হেক্সাগনের পরিবর্তে এখন পেন্টাগন থাকার কারণে একে জায়গা দিতে বিকৃত হতে বাধ্য হয় একটা পাতলা কাগজ নেওয়া এর একটি অংশ কেটে ফেলা এবং তারপরে কাগজটি বন্ধ করার জন্য এটি আবার ভাঁজ করার থেকে আলাদা নয় আগে তোমার কাছে এমন একটি শীট ছিল যা দেখতে সমতল ছিল এখন তোমার কাছে এমন একটি শীট রয়েছে যা দেখতে এরকম হয় এবং তারপরে এর একটি অংশ অনুপস্থিত এবং এখন আমরা এই দুটি বন্ধ করার চেষ্টা করব এবং তাই এটি বেঁকে যায় এবং এটি অনুপস্থিত কারণ কেন্দ্রে একটি হেক্সাগন ছিল তোমার এখানে একটি হেক্সাগন ছিল এখন হঠাৎ এই হেক্সাগনের এই অংশটি অনুপস্থিত এবং তাই কেন্দ্রীয় হেক্সাগনগুলি পেন্টাগনে পরিণত হয়েছে আমরা এটির সাথেই কাজ করছি এবং এভাবেই এই কয়েলড CNT পেতে পার সুতরাং এগুলোকে CNT হিসাবে বিবেচনা করা হয় যাদের সারফেসে ত্রুটি রয়েছে উদাহরণস্বরূপ কেবল তোমাকে প্রকৃত TEM ইমেজগুলি দেখানোর জন্য এটি সংশ্লেষিত CNT গুলির একটি TEM চিত্র তুমি দেখতে পাচ্ছ যে এগুলি সমস্ত সোজা এই মাইক্রোগ্রাফগুলি থেকে বৈদ্যুতিন মাইক্রোগ্রাফগুলি থেকে বোঝা যায় যে এগুলি সমস্ত সোজা তুমি এই টিউবটি এখানে দেখতে পাচ্ছ আমি কেবল এখানে লাইনগুলি আঁকছি সোজা টিউব যা তুমি দেখতে পাচ্ছ এবং তাদের প্রায় সবগুলি সোজা টিউব তাদের অনেকগুলিই সোজা লাইন সুতরাং আমি এখানে বিভিন্ন টিউবগুলির সাথে কেবল লাইনগুলি আঁকছি তুমি এখানে সোজা টিউব দেখতে পাবে তুমি এটি যা দেখছ এবং এটির EDX বিশ্লেষণটি যদি তুমি দেখ তবে তুমি মূলত কেবলমাত্র কার্বন দেখতে পাবে তুমি এখানে কার্বন দেখছ আর তুমি দেখতে পাবে অক্সিজেনের সামান্য কিছু উপস্থিতি এটি কিছু অক্সাইড স্তরের উপস্থিত থাকার কারণে হতে পারে তবে আরও একটা ভাল কারণ হতে পারে এটি তামার গ্রিডের উপর উপস্থিত রয়েছে যা থেকে আমরা নিচ্ছি যার উপরে আমরা এই উপকরণগুলি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখার জন্য রেখেছি সুতরাং আমরা এটি দেখতে পাচ্ছি সোজা টিউবগুলি খুব স্পষ্টভাবে সোজা এবং এটি হচ্ছে টিউবের সাথে সম্পর্কিত ডিফ্রাকসন প্যাটার্ন এটি সূচিত হয় তুমি এই ন্যানোটিউবের সাথে সম্পর্কিত এবং সমতলগুলি দেখতে পাবে সুতরাং এটিই আমরা যা দেখছি আর যেমন আমি বলেছিলাম এসব arc discharge প্রক্রিয়া দ্বারা সংশ্লেষিত একইভাবে যদি আমরা CVD সংশ্লেষণ করি এবং আমরা CVD ভিত্তিক CNT দেখি সুতরাং এটি CVD ভিত্তিক CNT স্পষ্টতই তুমি প্রচুর ঝকঝকে কয়েলিং দেখতে পাচ্ছ এই প্রকৃতির প্রচুর গতিবিধি তুমি দেখতে পাচ্ছ প্রায় সবকিছুই কয়েল হয়ে আছে তুমি দেখতে পাবে এটি এখানে বাঁকা আছে প্রায় সবই বাঁকানো যেখানেই দেখবে একটি বক্ররেখা দেখতে পাবে আমি খালি কয়েকটা হাইলাইট করছি সুতরাং তুমি এটির একটি ধারণা পাচ্ছ তবে এটি পুরোপুরি স্পষ্ট যে তুমি সুচের মতো সোজা কিছু দেখতে পাচ্ছ না তুমি এখানে যে রূপটি দেখছ সেটি এবং এখানে যে রূপটি দেখছ তার মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে একটি বিশেষ পার্থক্য আছে যা তুমি দেখতে পাচ্ছ এটি আবার স্পষ্টভাবে আলাদা এটি আবার একটি সোজা CNT কিন্তু এখানে কোনও সরল রেখা নেই এখানে সবকিছুই বাঁকা ধরণের যদি তুমি আসলে একটি টিউব ভাল ভাবে দেখ তবে দেখবে এখানে ভিতরে উল্লেখযোগ্যভাবে বাঁকা রেখা আছে সুতরাং এটি আমরা দেখতে পাই আবার অবশ্যই তুমি এখনও দ্বিগুণ পরিষ্কার ভাবে দেখতে পাবে এটি মূলত কার্বন এবং তামা থেকে কিছু শিখর যা ইলেক্ট্রনিক মাইক্রোস্কোপ সেটআপ থেকে আসে যেখানে আমাদের একটি তামার গ্রিড রয়েছে যার উপর আমরা নমুনা রাখি এবং তার ভিত্তিতে আমরা বিশ্লেষণ করি সুতরাং এটাই আমরা এখানে দেখতে পাই অতএব এটি পরিষ্কার যে এটি কল্পনা করার মতো কিছু নয় তুমি আসলে এটি দেখতে পাচ্ছ এই সম্পর্কে কোনও সন্দেহ নেই এখন আমরা এর সাথে কী করতে পারি সে সম্পর্কে আরও কিছুটা দেখব আমি কী বলেছিলাম যে ন্যানোস্ট্রাকচার আমাদের এটি করার জন্য সক্ষম করে তুলছে যেহেতু আমরা ড্যাম্পিং এর দিকে তাকিয়ে আছি এবং আমি বলেছিলাম যে এটি খুব সাধারণ বিষয় এমনই যে আমরা এটির দিকে বেশি মনোযোগ দিই না কিন্তু এটি আমরা যে প্রযুক্তিগুলি ব্যবহার করি তার অনেকগুলিরই প্রয়োজনীয় অংশ ড্যাম্পিং এর উদ্দেশ্য কী অনেক নয়েজ আছে যা আমরা যে কোনও কাজের পরিবেশ থেকে মুছে ফেলতে চাই এখানে প্রচুর পরিমাণে শোষণ প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়াটি মূলত নয়েজকে ড্যাম্পিং করে অর্থাৎ শব্দটিকে সরিয়ে দেয় এর অনেক কিছুই কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত পুরানো দিনগুলিতে লোকেরা খুব একটা পাত্তা দিত না বা সচেতন ছিল না আমি বলব যে তারা কর্মক্ষেত্রে যা ঘটছে সে সম্পর্কে সচেতন ছিল না বা সে বিষয়ে তাদের যত্ন ছিল না যা সম্পর্কে তাদের সতর্ক হওয়া দরকার ছিল সুতরাং যেখানে কোনও মেশিন রয়েছে সেখানে লোকেদের কাজ করা অস্বাভাবিক কিছু নয় কারখানাগুলিতে তুমি তোমার কাছের মেশিনটিতে কাজ করছ এবং মেশিনটি কিছু কাজ করছে এরকমই হয় মেশিন থেকে কিছু শব্দ আসে এই শব্দের অর্থ মেশিনে কিছু কম্পন হচ্ছে মেশিনটিতে আরও উল্লেখযোগ্য কম্পন থাকতে পারে যা মাটির মধ্য দিয়ে যাতায়াত করতে পারে বা সেই ওয়ার্কবেঞ্চে হতে পারে যার উপর মেশিনটি বসান আছে সুতরাং এই ব্যাপারগুলি সবসময় ছিল লোকেরা মেশিনগুলিতে কাজ করত এবং বলতে গেলে ব্যাপারটা ওদের সহ্য হয়ে গিয়েছিল বছরের পর বছর কাজ করার পর লোকেরা বুঝতে পারল যে তারা যদি এই ধরণের মেশিনে কাজ করে তার কর্মজীবন কাটিয়ে দেয় সেই মেশিনের সামনে বেশ কয়েক মাস বা বছর ব্যয় করে এটি তখন তাদের ক্ষতি করতে পারে আবার এই প্রভাব সাধারণ শরীরের গঠন এবং কিছু স্বাস্থ্যের মানদণ্ডের উপর ভিত্তি করে ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয় কিছু ব্যক্তি উল্লেখযোগ্যভাবে বেশি প্রভাবিত হয় কিছু ব্যক্তি কিছুটা কম প্রভাবিত হয় ইত্যাদি তবে সাধারণত এটা স্বীকৃত যে এই ধরণের কম্পনগুলির সাথে ক্রমাগত সংস্পর্শে আসা শরীরের পক্ষে ভাল নয় এটি ভাল বলে বিবেচিত নয় কর্মক্ষেত্রে কোনও ব্যক্তিকে যদি এমন মেশিনের সাথে কাজ করতে হয় যা কম্পন উৎপন্ন করে তবে সেই কম্পনগুলি যাতে সেই ব্যক্তির কাছে না পৌঁছায় তা নিশ্চিত করতে আমাদের কিছু করতে হবে সুতরাং তোমাকে এটা করতে হবে তো তুমি এটি কিভাবে করবে আমি বলতে চাইছি যে মেশিনটি এমন কাঠামোর উপর বসে আছে যা এই কম্পনগুলিকে কমিয়ে দেয় তার মানে এর কাজ সেই কম্পনগুলিকে কমানো এর ফলে কোনও কম্পন পরিবেশের দিকে প্রবাহিত হয় না এবং সুতরাং তুমি এমন একটি মেশিনের পাশে দাঁড়িয়ে থাকতে পার যা কম্পন সৃষ্টি করছে কিন্তু তুমি কম্পন অনুভব করবে না তাই এটি গুরুত্বপূর্ণ যানবাহন চলার দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যানবাহনে তারা এ ব্যাপারে অনেক কিছু করে যানটি যত পরিশীলিত তত বেশি তারা এই বিষয়ে কাজ করে তোমার শক অ্যাবজরবার রয়েছে গাড়িতে আরও অনেকগুলি জিনিস রয়েছে ইঞ্জিনের কিছু কম্পন থাকবে তবে গাড়ির ভিতরে বসে তুমি এই কম্পনগুলি চাইবে না তুমি এই কম্পনগুলি অনুভব করতে চাও না মনে কর তোমাকে যদি 3 বা 4 ঘন্টা গাড়ি চালাতে হয় এবং গাড়িটি এই 3 বা 4 ঘন্টা ধরে কাঁপতে থাকে তবে এক ভয়াবহ অনুভূতি হবে যখন গাড়ি থেকে নামবে তুমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বে এবং এটি এমন একটি জিনিস যা তোমার স্বাস্থ্যের পক্ষে ভাল নয় এটি তোমার উল্লেখযোগ্য ক্ষতি করবে এবং তারপরে এর থেকে সেরে উঠতে তোমাকে কিছু করতে হবে সুতরাং যে কোনও অটোমোবাইল সংস্থা যে কোনও ভাল অটোমোবাইল সংস্থা যার R and D আছে তারা কম্পন নিয়ন্ত্রণে অনেক কিছু করে কম্পন নিয়ন্ত্রণে প্রচুর কাজ করে এবং মূলত তারা যা করছে তা অবশ্যই নিশ্চিত করতে চেষ্টা করে যে ইঞ্জিনটি সেই কম্পনগুলি তৈরি করবে না তবে অন্য একটি বড় অংশ যেখানে তোমাকে মনোযোগ দিতে হবে তা হল যদি কম্পন থাকে তবে তুমি কীভাবে এই কম্পনগুলিকে কমাবে কীভাবে তুমি এই কম্পনগুলি শোষণ করাবে এটি বিশাল বিল্ডিংগুলি জন্যও সত্য ভূমিকম্পের কারণে বা অন্য কোন কারণে যে কম্পন সৃষ্টি হয় তা শোষণ করতে হবে এসব কারণে তৈরি কম্পন কমানোর ব্যবস্থা করতে হবে এমনও বিল্ডিং রয়েছে যা বাতাসে দুলতে পারে কারণ এখানে একটি দীর্ঘ কাঠামো রয়েছে এবং এর উপরে বাতাস বইছে এর ফলে এখানে periodic moment এর সৃষ্টি হয় যা সেই বিল্ডিংয়ের সাথে ঘটছে যা তোমাকে কোনও নির্দিষ্ট উপায়ে সমাধান করতে হবে কিছু নির্দিষ্ট উপায়ে এই দোলাটা কমাতে হবে এগুলো খুব সাধারণ জিনিস সুতরাং আমাদের কর্মক্ষেত্রটি আমাদের পক্ষে একটি খুব সাধারণ বিষয় আমাদের কর্মস্থলে আসা যাওয়া করাটা সাধারণ বিষয় আমরা যে বিল্ডিংগুলিতে থাকি সেগুলিও আমাদের সবার জন্য সাধারণ এগুলি অত্যন্ত সাধারণ উদাহরণ যেখানে কম্পনকে কমানোর প্রয়োজনীয়তা রয়েছে ড্যাম্পিং প্রক্রিয়াটি যদিও ড্যাম্পিং শব্দটি আমরা সাধারণ কথোপকথনে ব্যবহার করি না বা নিয়মিতভাবে শুনতে পাই না প্রযুক্তি ব্যবহারের দৃষ্টিকোণ থেকে আসলে বেশ সাধারণ বিষয় সুতরাং এটি সম্বন্ধে তোমার সচেতন হওয়া উচিত কাঠামোর মধ্যে গুপ্তশক্তিকে ঢোকানোর চেষ্টা করার কথা বলতে গেলে এটি এমনই কিছু প্রাসঙ্গিক বিষয় যেখানে মূলত তুমি চাও কাঠামোটি তার উপরে আপতিত বিকিরণ শোষণ করতে পারে এবং বিকিরণকে প্রতিফলিত করে না সুতরাং কাঠামোর উপর পড়ছে এমন কোনও বিকিরণ কাঠামোর দ্বারা উল্লেখযোগ্যভাবে শোষিত হওয়া উচিত তাই কিছুই প্রতিফলিত হচ্ছে না এবং তাই এটিই একটি বৈশিষ্ট্যর প্রকাশ করে যাকে বলে stealth সুতরাং এটি ড্যাম্পিং প্রক্রিয়া আমি একটি অত্যন্ত পরিশীলিত প্রযুক্তিকে খুব সাধারণ বলেছি আমরা সকলেই প্রযুক্তিগত দিক থেকে এটি চালিয়ে যাচ্ছি এখন আমরা ড্যাম্পিং ঘটনাটি সংক্ষেপে দেখব এটি বোঝার জন্য বিভিন্ন scientific literature এ তারা বুঝিয়েছে কীভাবে তারা ড্যাম্পিং এর বিভিন্ন সম্ভাবনা বিবেচনা করে এটি এমন কিছু যে ব্যাপারে আমরা একটি ধারণা পেতে চাই যে সিস্টেমের সাথে এটি করা সবচেয়ে সহজ তা হল স্প্রিং যার সাথে আমরা M ভরের একটি লোড সংযুক্ত করছি এবং তারপরে আমরা কী করব আমরা এতে কিছু কম্পন তৈরি করব কম্পনটি কী করে আমরা মূলত এটিকে টেনে ধরি এবং তারপরে ছেড়ে দি এবং এটি ফিরে যায় সুতরাং একবার তুমি স্প্রিংটি টানলে এটির একটি স্প্রিং ধ্রুবক আছে তুমি এটিকে কিছুটা দূরত্বে টান এবং তারপরে ছেড়ে দাও অর্থাৎ ওজনটাকে তুমি কিছুটা নামিয়ে আনছ এটি স্থির এটি একটি ছাদ যা থেকে এটি নিচে ঝুলছে সুতরাং অভিকর্ষ এটিকে নীচে রাখছে এবং তারপরে তুমি এটিকে আরও কিছুটা নীচে টান এবং তারপরে ছেড়ে দাও এবং এটি উপরে ফিরে যায় সুতরাং এটি হল একটা জিনিসের কম্পনের দৃশ্য এটি সামনে এবং পেছনে যাতায়াত করছে এখন সাধারণত যা হয় তা হল তুমি যদি এটি কর তবে আমি তোমার বাড়িতে এইরকম একটি সাধারণ পরীক্ষা করবো তোমার একটি স্প্রিং থাকবে তুমি এটিতে একটি লোড লাগাবে এবং এটিকে টানবে এবং তারপরে ছেড়ে দেবে তুমি যা দেখতে পাবে তা হল এটি উপরে নিচে কাঁপতে থাকবে এবং আস্তে আস্তে কম্পনের বিস্তার কমে আসতে শুরু করবে এবং শেষ পর্যন্ত থেমে যাবে এখন যা ঘটছে তা বলা যাক এটি তোমার গড় অবস্থান সুতরাং এটি ভরের গড় অবস্থান এই ধরণের পরিস্থিতিতে আমাদের সাধারণ অভিজ্ঞতা হল তুমি এটিকে গড় অবস্থানের নীচে টান এবং ছেড়ে দাও এটি গড় অবস্থানের উপরে চলে যাবে গড় অবস্থানের নীচে চলে যাবে এবং এই ঘটনাকে বলে ওভারশুটিং যার অর্থ গড় অবস্থানের সামনে পিছনে স্পন্দিত হতে থাকবে সুতরাং এটিকে নীচে টেনে আনলে এটি ফিরে যাওয়ার চেষ্টা করে ফিরে যায় কিন্তু বিপরীত দিকে ওভারশুট করে সুতরাং এটি স্প্রিংএর সংকোচন ঘটায় তারপরে আবার এটি এমন একটি স্থানে পৌঁছে যায় যেখানে এটি থামে আবার প্রসারিত হয় গড় অবস্থানে যায় এবং তারপরে ওভারশুট করে সুতরাং এটি প্রতিটি দিকে কয়েকবার ওভারশুট করতে থাকে এবং এটি কিছু সময়ের জন্য অব্যাহত থাকে আস্তে আস্তে বিস্তার হ্রাস পায় অবশেষে এটি গড় অবস্থানে এসে থেমে যায় এই ধরণের পরীক্ষামূলক সেটআপের সাথে এটি আমাদের সবচেয়ে সাধারণ অভিজ্ঞতা আমাদের সবচেয়ে সাধারণ অভিজ্ঞতাটি আন্ডারড্যাম্পড অবস্থা হিসাবে উল্লেখ করা হয় তুমি যেমন কল্পনা করতে পার তোমার কাছে কিছু বৈচিত্র রয়েছে যা সম্ভবত উপস্থিত হতে পারে এর মধ্যে একটি চূড়ান্ত শর্ত হল আনড্যাম্পড শর্ত যেখানে আমি যদি এটিকে গড় বিন্দুর নীচে টানি এবং তারপর ছেড়ে দিই এটি ফিরে যায় ওভারশুট করে স্প্রিংকে সংকুচিত করে থামে নেমে আসে ওভারশুট করে এবং এরকম চলতে থাকে এটি কখনও থামবে না অনির্দিষ্টকালের জন্য এটি এই ওভারশুটিং এবং স্প্রিং এর প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচনের কাজ চালিয়ে যাবে কখনই থামবে না এবং স্থায়ীভাবে এটি চলতেই থাকবে এই অবস্থাকে বলা হয় আনড্যাম্পড অবস্থা বাস্তব জীবনে আমাদের এই ধরণের পরিস্থিতি কখনও দেখার সম্ভাবনা নেই কারণ বাস্তব জীবনে ঘর্ষণ আছে এমন আরও অনেক ঘটনা রয়েছে যা বাস্তব জীবনে ঘটে চলেছে যা শেষ পর্যন্ত শক্তির অপচয় ঘটায় তুমি সেই ভরকে কিছুটা শক্তি দিয়েছ সেই শক্তি ধীরে ধীরে চারপাশের বিভিন্ন ঘটনা দ্বারা শেষ হয়ে যায় এই সম্প্রসারণ সংকোচনে কিছু পরিমাণ শক্তি ব্যয় হয় স্থিতিস্থাপক ক্রিয়াকলাপের কারণে কিছু শক্তি ব্যয় হয় এবং ধীরে ধীরে পুরো শক্তি শেষ হয়ে যায় সুতরাং তুমি প্রাথমিকভাবে যা কিছু শক্তি দিয়েছ ক্রমশ তুমি সেই শক্তি হারাচ্ছ শেষ পর্যন্ত এটি 0 তে চলে আসবে এটি একটি অনুমানিক পরিস্থিতি এমন সম্ভাবনা বিবেচনা কর যেখানে প্রক্রিয়াটিতে তুমি কোনও শক্তি হারাবে না এবং এটি অনির্দিষ্টকালের জন্য কম্পন চালিয়ে যাবে এই অবস্থাটিকে আনড্যাম্পড অবস্থা হিসাবে বিবেচনা করা হয় তুমি বিপরীত দিকের চরম অবস্থায় যেতে পার সুতরাং আমি যা বলেছিলাম তা হল এটি তোমার সবচেয়ে সাধারণ অভিজ্ঞতা এখন আমরা বিপরীত দিকের চরম অবস্থায় নজর দেব যা ওভারড্যাম্পড অবস্থা হিসাবে বিবেচিত হয় সুতরাং ওভারড্যাম্পড অবস্থা এমন পরিস্থিতি যা তুমি বাস্তবে পরীক্ষামূলকভাবে তৈরি করতে পার যেখানে স্প্রিংটিকে অবাধে বাতাসে দোলার পরিবর্তে একটি উচ্চ সান্দ্র তরলে দোলান হয় সুতরাং তুমি কিছু খুব সান্দ্র তরল নাও উদাহরণস্বরূপ ঘন তেল যেমন ক্যাস্টর অয়েল বা এই জাতীয় কিছু এবং তারপরে তুমি এই সান্দ্রতা আরও বাড়াতে পার কিছু পলিমার তুমি দিতে পার যা অত্যন্ত সান্দ্র এবং তারপরে এই পলিমারের ভিতরে স্প্রিংটি টান এবং ছেড়ে দাও তুমি এমন পরিস্থিতি তৈরি করতে পার যেখানে এটি ওভারশুট করতে অক্ষম সুতরাং তুমি যখন এটিকে নীচে টানবে এবং ছেড়ে দেবে তখন এটি হয় এটি তোমার গড় অবস্থান তুমি ভরটাকে টান এবং ছেড়ে দাও এটি পিছনে হামাগুড়ি দেওয়ার মত যায় এবং গড় অবস্থানে থেমে যায় এটি ওভারশুট করে না গুরুত্বপূর্ণ বিষয়টি হল এটি ওভারশুট করা উচিত নয় এটি আবার গড় অবস্থানের দিকে ফিরে আসবে মূলত এটি ক্রল করে গড় অবস্থানে ফিরে আসে কারণ স্প্রিংটি এটিকে পিছনে টানছে তবে এটি কেবল একবার ফিরে আসার প্রক্রিয়ায় এতটা শক্তি হারাচ্ছে যে তুমি সেই ভরকে যে সমস্ত শক্তি দিয়েছিলে গড় অবস্থানে ফিরে আসতে আসতেই তা লোপ পায় সুতরাং গড় অবস্থানটিতে ওভারশুট করার জন্য এটির কোনও অতিরিক্ত শক্তি থাকে না আর এটি এখানেই থেমে যায় সুতরাং এই অবস্থাটি যেখানে তুমি এমন একটি ড্যাম্পিং পরিস্থিতি তৈরি করতে পার ফলে তুমি মূলত একটি রিটার্ন প্রক্রিয়ায় সমস্ত শক্তি ব্যবহার করে ফেল এটি ওভারড্যাম্পড অবস্থা হিসাবে বিবেচিত হয় এবং তারপরে অবশেষে আমাদের কাছে এমন একটি অবস্থা রয়েছে যা আন্ডারড্যাম্পড অবস্থা এবং ওভারড্যাম্পড অবস্থার মধ্যে কোথাও রয়েছে একে ক্রিটিকালি ড্যাম্পড বলা হয় সুতরাং যেমনটি আমরা বলেছিলাম আন্ডারড্যাম্পড এর অর্থ এটি সামনে পিছনে করতে করতে আস্তে আস্তে এই যাওয়া আসাটা কমে আসবে আর গড় অবস্থানে এসে দাঁড়িয়ে যাবে ওভারড্যাম্পড এর অর্থ তুমি টেনে ছেড়ে দাও কোনমতে এটি গড় অবস্থানে ফিরে যাবে সুতরাং এই দুটি চরম অবস্থা এক ক্ষেত্রে তুমি বেশ কয়েকটি কম্পন করাও আর এখানে মাত্র একটি কম্পন ঠিক মত হয় তারপরে বন্ধ হয়ে যায় এখন ক্রিটিকালি ড্যাম্পড অবস্থাটি হল অনেকটা ওভারড্যাম্পড অবস্থার মতো যেখানে তুমি একবারই ফিরে আসছ তবে গড় অবস্থানে ফিরে আসাটা সবচেয়ে দ্রুত সুতরাং তুমি একটি অত্যন্ত সান্দ্র তরল নিয়েছ এবং তারপরে এটি করছ এই গড় অবস্থানে ফিরে আসতে 10 সেকেন্ড সময় লাগে তারপরে তুমি কিছুটা কম সান্দ্র তরল নিচ্ছ এবং এটি ফিরে আসতে 9 সেকেন্ড সময় নেয় তুমি যতক্ষণ চাইছ এরকম করে যেতে পার এবং তারপরে কোন এক সময় এটি ফিরে আসে এবং ধরা যাক এটি 6 সেকেন্ডে ফিরে আসে এবং এটি সেখানে থামে সুতরাং এটি 6 সেকেন্ডের মধ্যে ফিরে আসছে এবং ওভারশুট করছে না এবং তারপরে এটি দাড়িয়ে যায় তুমি যদি পরেরটিতে যাও অর্থাৎ কম সান্দ্র তরল ব্যবহার কর এটি প্রথম ওভারশুট করবে সুতরাং পূর্ববর্তী রিটার্নটি যা 6 সেকেন্ডের মধ্যে ফিরে এসেছিল তা হল সব থেকে কম সময়ের মধ্যে এটি ফিরে এসে গড় অবস্থানটিতে থেমেছিল এবং এর থেকেও কোনও কম সান্দ্রতা নিয়ে কাজ করলে ওভারশুটিং শুরু হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে যা ড্যাম্পিং দেওয়া হয়েছে তা প্রয়োজনীয় পরিমাণে ক্রিটিকাল ড্যাম্পিং এর মত যাতে সব থেকে কম সময়ের মধ্যে এটি গড় অবস্থানে ফিরে যেতে পারে এটির ওভারড্যাম্পড শর্তের কিছু বৈশিষ্ট্য রয়েছে একমাত্র ব্যতিক্রম যে এটি দ্রুততম ওভারড্যাম্পড অবস্থানে থাকার মতো অর্থাৎ সব থেকে তাড়াতাড়ি ভারসাম্যে ফিরে আসা সুতরাং এটি তোমার ক্রিটিকালি ড্যাম্পড অবস্থা সুতরাং এই চারটি শর্ত আনড্যাম্পড অর্থ কোনও ড্যাম্পিং নেই অনির্দিষ্টকালের জন্য এটি স্পন্দিত হয় আন্ডারড্যাম্পড অর্থ্যাৎ এটি গড় অবস্থান দিয়ে কয়েকবার কম্পন করে এবং তারপরে ক্রমশ থেমে যায় ওভারড্যাম্পড মানে এটি কেবল একবার ফিরে আসবে এবং একবার ফিরে আসতে অনির্দিষ্টকাল সময় নিতে পারে এবং ক্রিটিকালি ড্যাম্পড মানে এটি একবারই ফিরে আসবে তবে ফিরে আসার সময় স্বল্পতম হবে এর পাশাপাশি এখানে একটি প্যারামিটার ζ রয়েছে যা এগুলি অনুসরণ করতে ব্যবহৃত হয় যখন এটি আনড্যাম্পড ζ 0 আন্ডারড্যাম্পড অবস্থায় ζ 1 যদি এটি ওভারড্যাম্পড ζ 1 এবং ক্রিটিকালি ড্যাম্পড অবস্থায় ζ 1 সুতরাং আমাদের এই ড্যাম্পিং অনুপাত আছে এবং তাই ζ 0 হলে আনড্যাম্পড হয় এটি আন্ডারড্যাম্পড এটি ওভারড্যাম্পড এবং এটি ক্রিটিকালি ড্যাম্পড ড্যাম্পিং এর সাপেক্ষে তোমার এই প্রকারভেদ রয়েছে এবং ড্যাম্পিং এর জন্য আমরা যদি কোনও নতুন উপাদান তৈরি করতে চাই আমরা এটি অধ্যয়ন করব ড্যাম্পিং এর সাপেক্ষে কী ঘটেছে এবং যে পরিমাণে ড্যাম্পিং হচ্ছে তা আরও উন্নত করার চেষ্টা করব সুতরাং আমাদের আগ্রহের সিস্টেমটি কী আমাদের আগ্রহের সিস্টেমটি মূলত একটি যৌগিক উপাদান যাতে আমরা কার্বন ন্যানোটিউব যুক্ত করেছি যৌগিক উপাদানটি এই ক্ষেত্রে একটি পলিমার ভিত্তিক যৌগিক পলিমারের নিজেরই কিছু ড্যাম্পিং বৈশিষ্ট্য থাকবে যদি তোমার কেবল সরল পলিমার থাকে এবং তুমি এতে কিছু কম্পন সৃষ্টি কর তবে তুমি দেখতে পাবে যে কম্পনটা কীভাবে ড্যাম্পড হছে বা কমে যাচ্ছে বিভিন্ন পরীক্ষামূলক সেটআপ রয়েছে যাতে তুমি এটি স্টাডি করতে পার তবে মূলত একটি উপায় হল এটি একটি পজিশনে রাখা তারপরে তুমি এটিতে কিছু কম্পন প্রয়োগ করবে এবং দেখবে এই কম্পন থামা পর্যন্ত কতক্ষণ সময় লাগবে সুতরাং এটি অনুসরণ করা যেতে পারে এবং তারপরেই আমরা বুঝতে পারি থামতে বেশি সময় লাগছে বা না কম সময় লাগছে আমাদের আগ্রহের সিস্টেমটি হবে একটি সরল পলিমার নেওয়া এবং এভাবে এটি পরীক্ষা করা এবং তারপরে একটি কম্পজিট বা যৌগিক তৈরি করা কম্পজিটের এক্ষেত্রে একটি ম্যাট্রিক্স রয়েছে ম্যাট্রিক্সটা হল পলিমার পলিমার ম্যাট্রিক্স এবং এটিতে আমাদের কার্বন ন্যানোটিউব দিয়ে শক্তিবৃদ্ধি করা রয়েছে আমি কেবল কিছু ফয়েল ন্যানোটিউব দেখাব তোমার এই সমস্ত CNT রয়েছে এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি তোমাকে coiled CNT দেখাচ্ছি সুতরাং অনুমানটি হল এগুলি CVD সংশ্লেষিত CNT যার সারফেস ত্রুটি রয়েছে সুতরাং আমরা এই CNT গুলি এই সিস্টেমে রেখেছি এবং পরীক্ষা করছি এটি একটি আগ্রহের সিস্টেম একইভাবে তোমার straights CNT সহ একই ধরণের নমুনা থাকতে পারে সুতরাং তুমি কল্পনা করতে পার যে এটি সহজ একটি সংস্করণ যা দেখে মনে হচ্ছে এটি যদি তোমার পলিমার হয় তোমার CNT গুলি এটির মতো দেখাবে সুতরাং এর মত কিছু এটি আমাদের দুটি নমুনা সিস্টেম এবং তারপরে আমরা সিস্টেমে কী চলছে তা বোঝার চেষ্টা করব কতটা ড্যাম্পিং হচ্ছে এবং এটি দিয়ে আমরা কী অর্জন করতে পারি তা বোঝার চেষ্টা করব এই ধরণের সিস্টেমের মধ্যে কী ঘটতে পারে তা বোঝা বা বিবেচনা করার জন্য ইতিমধ্যে লিটারেচারে কিছু স্টাডি রয়েছে এবং তারা কী ধরণের স্ট্রেস দরকার তা বের করার চেষ্টা করেছে কোন ধরণের প্রক্রিয়া এই প্রকৃতির সিস্টেমে সক্রিয় হওয়ার জন্য প্রয়োজন যেখানে একটি পলিমারে CNT রয়েছে সুতরাং ড্যাম্পিং হওয়ার একটি উপায় রয়েছে যাকে Sticks slip mechanism of damping বলা হয় এবং এটি interfacial stick slip mechanism অনুসারে Sticks slip mechanism of damping হিসাবে পরিচিত সুতরাং এর অর্থ পলিমারটি আসলে ন্যানোটিউবের সাথে স্লাইড করছে আমি যদি এখানে ন্যানোটিউব আঁকি এবং এর চারপাশে পলিমার আঁকি তবে স্লাইডিং এখানে ন্যানোটিউবের সারফেসে ঘটছে সুতরাং কম্পনের উপর ভিত্তি করে ন্যানোটিউব ম্যাট্রিক্সের মধ্যে চলেছে অন্য কথায় পলিমার ম্যাট্রিক্স এবং কার্বন ন্যানোটিউবের মধ্যে ইন্টারফেসে স্লাইড শুরু হয় সুতরাং এটি হওয়ার জন্য তুমি পলিমারটি রেখেছ পলিমারের ম্যাট্রিক্সে CNT রেখেছ এবং সেই ইন্টারফেসে একরকম বন্ধন ঘটেছে তোমাকে এখন এই ধরণের বন্ধনকে কাটিয়ে উঠতে এবং এই ন্যানোটিউবে স্লাইডটি তৈরি করতে যথেষ্ট চাপ দিতে হবে যা critical shear stress এর থেকে বেশি হতে হবে CNT এবং epoxy র ইন্টারফেসে স্লিপ মেকানিজম সক্রিয় করার জন্য তোমাকে এই threshold টি অতিক্রম করতে হবে সুতরাং তোমাকে এটি করতে হবে কেবলমাত্র তখনই এই ইন্টারফেসটি স্থানান্তরিত হতে শুরু করে এবং চলনটা একবার শুরু হয়ে গেলে তুমি এই ইন্টারফেসে একটা ঘর্ষণ হচ্ছে ভাবতে পার একে অপরের সান্নিধ্যে থাকা এই দুটি পৃষ্ঠের আপেক্ষিক চলনের কারণে অবিরত শক্তি বিলুপ্ত হতে থাকবে সুতরাং অবিচ্ছিন্নভাবে সেই ইন্টারফেসে শক্তি হ্রাস হয় সেই শক্তি শোষিত হয় এবং সেই শক্তি কী সেই শক্তিটি হল কম্পন শক্তি যা তুমি সামগ্রিক নমুনায় দিয়েছিলে যদি নমুনার মধ্যে কয়েক মিলিয়ন CNT থাকে তারা অল্প অল্প করে সেই শক্তি ব্যবহার করছে এবং অবশেষে তারা পুরো শক্তি শেষ করে দেয় এবং এইভাবে তারা সিস্টেমে তাদের ড্যাম্পিং এর কাজ করে আন্তর্জাতিকভাবে বিভিন্ন লোক বিভিন্ন গোষ্ঠী প্রচুর গবেষণা করেছে কিছু পরীক্ষামূলক কিছু তাত্ত্বিক এবং আরও অনেক কিছু ম্যাট্রিক্সের সাপেক্ষে একটি ন্যানোটিউব স্লাইড করার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ অনুমান করার চেষ্টা করেছে অনুমানটি করা হয়েছে এবং তুমি এখানে উদাহরণস্বরূপ দেখতে পার এখানে একটি গোষ্ঠী রয়েছে যারা কিছু পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করে এর মান বার করেছে যা প্রায় 47 মেগা পাস্কেলের সমান একটি নির্দিষ্ট সিস্টেমে একটি পারমাণবিক শক্তি মাইক্রোস্কোপ ব্যবহার করে তারা একটি AFM ব্যবহার করে এটি করেছে এটি একটি এক ধরণের পরীক্ষামূলক স্টাডি এবং তারা এর জন্য কিছু মান পেয়েছে এখানে অন্য একটি গোষ্ঠী CNT polyurethane systems এ কিছু বিভাজন নিয়ে গবেষণা করেছে এবং প্রায় 500 MPa এর critical shear stress পেয়েছে সুতরাং তোমার কাছে 47 MPa এর একটি সংখ্যা আছে আরেকটা প্রায় 500 MPa এর সমান এবং তারপরেও অন্য একটি গ্রুপ CNT polystyrene system ব্যবহার করে কিছু সিমুলেশন ব্যবহার করে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে তারা 160 MPa মান পেয়েছে সুতরাং তুমি 47 500 এবং 160 এর দিকে তাকিয়ে আছ এটি MPa তে critical shear stress এর বিভিন্ন মান বিভিন্ন গোষ্ঠী এই সিস্টেমের বিভিন্নতা নিয়ে কাজ করেছে এবং পরীক্ষামূলক সিমুলেশনে বিভিন্ন ধরণের জিনিসগুলি তারা দেখছে তারা সকলেই এই ক্রমেরই মান পাচ্ছে অর্থাৎ আমরা যদিও আমাদের সিস্টেমের জন্য কোনও নির্দিষ্ট পলিমার বনাম CNT র সঠিক মান জানি না এটা ধরে নেওয়া যুক্তিযুক্ত যে critical shear stress এর মান কয়েক দশক থেকে কয়েকশ MPa এর ক্রম হিসাবে রয়েছে যা আমাদের জন্য ম্যাট্রিক্সের সাপেক্ষে ন্যানোটিউবের এই আপেক্ষিক চলনকে সক্ষম করার জন্য প্রয়োজনীয় এগুলো একটা উল্লেখ মাত্র কাজেই আরও ভাল ধারণা পেতে তুমি এগুলি দেখতে পার এটি এখানে রেফারেন্স applied physics এর চিঠি আমি মনে করি এই বিশেষ ক্ষেত্রে এই তিনটিই 1998 থেকে 2003 সালের APL প্রকাশনা থেকে এসেছে এবং APL খুব বিখ্যাত জার্নাল তুমি গিয়ে সেগুলি দেখতে পার এবং কীভাবে তারা এটি করেছে এবং সেই মানগুলি কিভাবে পেয়েছে সে সম্পর্কে তুমি আরও সরাসরি ধারণা পেতে পার এটি ড্যাম্পিং এর stick slip প্রক্রিয়া CNT গুলি ড্যাম্পিং করতে পারে এমন আরও একটি উপায় রয়েছে এবং এটিকে ইন্টার টিউব স্লাইডিং বলে এই ক্ষেত্রে আমরা যা বলছি তা হল যদি তোমার ন্যানোটিউব থাকে এবং আমি এখন নির্দিষ্ট কারণে এটি আরও কিছুটা বড় করে আঁকছি আমাদের এখানে একটি ন্যানোটিউব আছে এবং এটি আবার কিছু ম্যাট্রিক্সে রয়েছে আমরা যা বলছি তা হল এখানে এই ইন্টারফেসটি ন্যানোটিউব এবং ম্যাট্রিক্সের মধ্যে ইন্টারফেসের এই ইন্টারফেসটি এখানে নড়াচড়া করছে না অন্য কথায় যদি CNT এবং ম্যাট্রিক্সের মধ্যে বন্ধন থাকে তবে তারা আটকে থাকে তারা একে অপরের সাপেক্ষে চলছে না তারা একে অপরের সাপেক্ষে তাদের অবস্থান ধরে রাখে যখন একটি কম্পন সিস্টেমের মধ্য দিয়ে যায় তখন তারা একযোগে স্পন্দিত হয় সুতরাং একযোগে সম্পূর্ণ কম্পন রয়েছে এবং তাই এদের মধ্যে কোনও আপেক্ষিক গতি নেই সুতরাং সেই ইন্টারফেসে কোনও শক্তি অপচয় হয় না আমরা ধরে নিই যে এটিই ঘটনা এবং অন্য একটি উপায় রয়েছে যার দ্বারা শক্তি বিলুপ্ত হচ্ছে এই বিশেষ মডেলটিতে আমরা যেটির কথা বলছি এবং তা হল inter tube sliding এর অর্থ হল এর ভিতরে বিভিন্ন ধরণের টিউব থাকবে তোমার কাছে বহু প্রাচীরযুক্ত কার্বন ন্যানোটিউব রয়েছে সুতরাং তোমার কাছে এমন একটি টিউব রয়েছে যা এর মতো অন্য টিউব ওটার মত এবং এই রকম সব এখন তুমি এখানে দেখতে পাচ্ছ টিউবগুলির শেষপ্রান্তের মাঝে স্থান রয়েছে সুতরাং এই টিউবগুলি একে অপরের সাপেক্ষে অভ্যন্তরীণভাবে স্লাইড করতে পারে অভ্যন্তরীণভাবে তারা স্লাইড করতে পারে এবং টিউবগুলি এই পথে যেতে পারে এবং এই টিউবগুলির মধ্যে দুর্বল ভ্যান ডের ওয়েলস বন্ধন রয়েছে প্রতিটি টিউবের মধ্যে খুব শক্তিশালী কোভ্যালেন্ট বণ্ড রয়েছে তবে টিউবগুলির একে অপরের সঙ্গে ভ্যান ডের ওয়েলস বন্ধনে রয়েছে ঠিক যেরকম গ্রাফাইটে থাকে সুতরাং তারা স্লাইড করতে পারে তবে তারা এমন একটি পুনরুদ্ধারকারী বলের সাথে স্লাইড করছে যা তুলনামূলকভাবে দুর্বল কারণ পুনরুদ্ধার বলটি ভ্যান ডের ওয়েল্স বন্ধনের সাথে সম্পর্কিত এবং তাই স্বাভাবিক ভাবেই ন্যানোটিউবগুলি একটি অপরটির সাপেক্ষে স্লাইড করার জন্য কম বল প্রয়োগ করলেই হয় আবার তুমি যদি লিটারেচারের দিকে নজর দাও এই সমস্ত জিনিসগুলি আমাদের শুরু থেকে করতে হবে না একটি গ্রুপ এই মানটি প্রায় 008 mega Pascal পেয়েছে যেখানে এই আপেক্ষিক স্লাইডিং ঘটে আরও একটি গ্রুপ রয়েছে যারা স্লাইডিংয়ের জন্য একই মান 008 mega Pascal পেয়েছে এবং তারপরে একটি তৃতীয় দল রয়েছে যারা দেখেছিল যে এটি টিউবগুলি যে গতিবেগের সাথে চলছে তার উপর নির্ভর করে এবং 003 থেকে 012 mega Pasca এর মধ্যে পেয়েছে এই মানটি সামান্য বেগ নির্ভরশীল সুতরাং তুমি এখন 008 এবং তারপরে 003 থেকে 012 এর দিকে তাকিয়ে আছ যদি তুমি গড় নাও যেহেতু এটি 015 তাই গড় মান 0075 MPa এর মতো কিছু তুমি এখানে দেখতে পাচ্ছ এটি 10 2 MPa এবং তুমি যদি ফিরে তাকাও তবে এটি প্রায় 102 MPa এটি 102 MPa এটি 10 2 MPa সুতরাং এই সিস্টেমে এক ধরণের তুলনায় সিস্টেমে আরেক ধরণের চলাচলকে এক প্রকারের স্লাইডিং করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় বলের পরিমাণে চারটি অর্ডারের পার্থক্য থাকে সুতরাং আবার এই রেফারেন্সগুলি এখানে বিভিন্ন জার্নাল physical chemistry B এর জার্নাল physical review letters nano letters এগুলি খুব ভাল জার্নাল এগুলো সব খুব মর্যাদাপূর্ণ জার্নাল যা তুমি দেখছ তোমার কাছে 2000 2002 এবং 2003 এর কাজ এবং খুব বিশিষ্ট জার্নাল রয়েছে যেখানে এইসব প্রকাশিত হয়েছে সুতরাং আমরা কিছু বলতে পারি বলতে চাইছি এই যে তারা খুব ভাল জার্নাল তাদের খুব ভাল পর্যালোচনা প্রক্রিয়া এবং এছাড়াও বিভিন্ন লেখক রয়েছে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা মানগুলি বার করছে আর মানগুলি একে অপরের প্রতি সামঞ্জস্যপূর্ণ আমরা এটির উপর যুক্তিসঙ্গত বিশ্বাস রাখতে পারি সুতরাং আমরা যা বুঝতে পেরেছি তা হল সিস্টেমে ড্যাম্পিং এর দৃষ্টিকোণ থেকে একটি ম্যাট্রিক্সে উপস্থিত কার্বন ন্যানোম্যাটিলিয়ালের সাপেক্ষে ন্যানোস্কেলে ঘটতে পারে এমন দুটি পৃথক ঘটনার মধ্যে চারটি মাত্রায় মানের পার্থক্য রয়েছে সুতরাং কী হচ্ছে তা আমরা কীভাবে পরীক্ষা করব ভাল করে আমাদের পরীক্ষা নিরীক্ষা ও মডেলিং করতে হবে অন্য লোকেরা যা করেছে অনেকটা সেরকম আমাদের পরীক্ষা নিরীক্ষা ও মডেলিং করতে হবে সুতরাং আমরা কম্পন ড্যাম্পিং পরীক্ষা নিরীক্ষা করব যেমন আমি বলেছিলাম যে তুমি একটি সিস্টেম নিয়েছ তুমি একটি পলিমার কম্পজিট নিয়েছ যাতে কিছু ন্যানোটিউব রয়েছে এবং তারপরে তুমি এর উপরে কিছুটা বল প্রয়োগ কর এটি কাঁপতে শুরু করে এর একটি প্রান্ত মুক্ত সুতরাং এটি স্পন্দিত হয় এবং তখন তুমি এটিতে চলনের সাপেক্ষে কী ঘটছে কতক্ষন কাঁপছে কতক্ষনে কম্পন শেষ হচ্ছে ইত্যাদি রেকর্ড করতে পারবে এবং এটি থেকে আমরা সিস্টেমে যা ঘটছে তার উপর ভিত্তি করে কয়েকটি মান back calculate করতে পারি যেমন এই কম্পন সক্ষম করতে কতটা বল প্রয়োজন আমরা বোঝার জন্য আমাদের নিজস্ব মডেলিংও করতে পারি ধর তোমার কাছে দুটি ন্যানোটিউব আছে একটি বাইরের টিউব আছে আর একটি অভ্যন্তরীণ টিউব রয়েছে এবং যদি তুমি অভ্যন্তরীণ টিউবটির সাপেক্ষে বাইরের টিউবটিকে কাঁপাও কী হবে সিস্টেমটি কীভাবে চলবে কীভাবে বাইরের টিউবটি অভ্যন্তরীণ টিউবে শক্তি স্থানান্তর করবে এবং তারপরে অভ্যন্তরের টিউবটির কী হবে অভ্যন্তরীণ টিউবটি কীভাবে চলাচল করবে কতক্ষণ চলাচল করবে কখন থেমে যাবে এই সব কিছু মডেলিংয়ের মাধ্যমে জানতে পারবে সুতরাং আপেক্ষিক গতির এই প্রক্রিয়াটি দেখার জন্য তোমার কাছে এই মডেলিং ডেটা রয়েছে এবং পরীক্ষামূলক ডেটা রয়েছে যা তোমাকে বলবে যে তুমি একবার সিস্টেমটিতে কম্পন শুরু করলে স্থিতিশীল অবস্থাতে আসার আগে এই কম্পন প্রক্রিয়াটি কতক্ষণ চলবে এবং এই কম্পনের পরিমাণের বিষয়ে তুমি কী বলতে পারবে কম্পন প্রক্রিয়া সম্পর্কে কী বলতে পারবে ইত্যাদি সুতরাং দেখা যাচ্ছে যে এই ধরণের পরীক্ষামূলক শর্তের অধীনে তোমার যদি coiled CNT থাকে coiled CNT গুলির সাথে বিষয়টি হল যে CNTগুলি বিভিন্ন দিকে বাঁকানো থাকে এবং তুমি যদি সেই মাইক্রোগ্রাফগুলিকে মনোযোগ সহকারে দেখ দেখবে CNT তে প্রচুর কিঙ্কস রয়েছে যার অর্থ এমন অঞ্চল রয়েছে যা pinched এমন অঞ্চল রয়েছে যেগুলির বিভিন্ন মাত্রা রয়েছে ইত্যাদি coiled CNT গুলিতে তুমি যদি কেবল কাঠামোর দিকে তাকাও তবে coiled CNTগুলি একে অপরের সাপেক্ষে স্লাইড হওয়া অসম্ভব বলে মনে হয় এখানে CNT গ লি স্লাইড হওয়া সম্ভব বলে মনে হয় না তারা একে অপরের সঙ্গে আটকে থাকে অভ্যন্তরীণ টিউবগুলি বাইরের টিউবের সঙ্গে আটকে থাকে অতএব এই ইন্টারটিউব স্লাইডিং মেকানিজম কোনও coiled CNT তে হওয়া কঠিন যদিও এটি কোনও সোজা CNT তে করা মোটামুটি সোজা সুতরাং কেবল আকার এবং প্রকৃতি দেখে এবং CNT র বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতাগুলি দেখে আমরা স্বচ্ছন্দে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে inter tube sliding কেবল straight CNT তে হতে পারে coiled CNT তে নয় তবে দুটি CNT র জন্যই stick slip প্রক্রিয়া বিদ্যমান থাকতে পারে সুতরাং এটি ছবির একটি অংশ ছবির অন্য অংশটি হল তুমি পরীক্ষা করছ এবং কতটা বল প্রয়োগ করছ তা দেখতে পাও সুতরাং তুমি যদি এই interface sliding তৈরি করতে সিস্টেমে যথেষ্ট শক্তি প্রয়োগ না কর ক্ষুদ্র পরিমাণে বল প্রয়োগ কর অর্থাৎ সেখানে টিউব এবং ম্যাট্রিক্সের মধ্যে stick slip mechanism দ্বারা স্লাইডিংয়ের জন্য পর্যাপ্ত বল প্রয়োগ না কর তবুও উল্লেখযোগ্য ড্যাম্পিং ঘটে এর অর্থ এটি কেবল সেই সিস্টেমে ঘটে যেখানে straights CNT রয়েছে সোজা CNT তে এই প্রক্রিয়াটি এই intertube sliding কার্যক্ষম এমন কন্ডিশনে coiled CNT ড্যাম্পিং করতে সক্ষম হয় না এবং তাই এটি ড্যাম্পিং প্রক্রিয়াটিতে একটি নতুন মাত্রা যোগ করে এই বিশেষ ধরণের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কীভাবে CNT র কাঠামোটি ন্যানোস্কেলে ড্যাম্পিং বৈশিষ্ট্যকে প্রভাবিত করে যা আমরা মাইক্রোস্কোপিকভাবে মাপতে এবং পর্যবেক্ষণ করতে পারি সুতরাং এটি একটি খুব সুন্দর উপায় যার মাধ্যমে তুমি ম্যাক্রোস্কেলের বৈশিষ্ট্যগুলিকে ন্যানোস্কেল স্তরের কাঠামোগুলি কীভাবে প্রভাবিত করে দেখতে পাও সুতরাং সংক্ষেপে কার্বন ন্যানোটিউগুলি আকারে সোজা বা প্যাঁচানো হতে পারে এবং সেগুলি স্পষ্টভাবে সোজা বা স্পষ্ট ভাবে প্যাঁচানো তুমি যদি মাইক্রোগ্রাফগুলি দেখ তোমার এ ব্যাপারে কোন সন্দেহ থাকবে না দেখা গেছে যে CVD সংশ্লেষিত CNT গুলি প্যাঁচানো হয় এবং এর একটি নিদর্শন হল hexagon আকারে কার্বন পরমাণুর বন্ধনের পরিবর্তে pentagon এবং heptagon আকারে তাদের অনেকগুলি ত্রুটিযুক্ত সারফেস রয়েছে এবং তাদের সাধারণত মসৃণ সারফেস থাকে না তাদের সারফেসগুলি অনেক জায়গায় কুঁচকে থাকে সুতরাং coiled CNT CVD সংশ্লেষিত CNT গুলিতে টিউবগুলির নিজেদের মধ্যে চলাচল করার ক্ষমতা কম Arc discharged সংশ্লেষিত CNT গুলি সোজা এবং খুব সু সংজ্ঞায়িত জ্যামিতিক হয় এবং তাই Arc discharged সংশ্লেষিত CNT র ক্ষেত্রে ইন্টারটিউব স্লাইডিংয়ের সম্ভাবনা স্পষ্টভাবেই উজ্জ্বল আমি উল্লেখ করেছি যে সারফেসের ত্রুটিগুলি হল কয়েলিংয়ের কারণ CNT গুলির মরফোলজিটি সম্ভাব্য প্রক্রিয়াগুলির সক্রিয় হওয়াকে প্রভাবিত করে সোজা এবং প্যাঁচানো CNT দুটোতেই তুমি stick slip প্রক্রিয়া সক্রিয় করতে পারবে যদি তুমি পর্যাপ্ত পরিমাণ শক্তি সরবরাহ কর Thank you যাইহোক ইন্টারটিউব স্লাইডিং এমন একটি প্রক্রিয়া যা তুমি কেবল সোজা CNTগুলিতে সক্রিয় করতে পার কারণ তাদের আকার এই সম্ভাবনার জন্ম দেয় এবং এটি সিস্টেমে অল্প বল প্রয়োগ করলেও ড্যাম্পিং বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব দেখায় সুতরাং এটি আমাদের মূল উপসংহার এবং আবার যেমন আমরা এই সমস্ত ক্লাসের মাধ্যমে করেছি আজকের ক্লাসে ড্যাম্পিং এর বিভিন্ন ঘটনা দেখেছি আমরা ন্যানোস্ট্রাকচার দেখেছি আমরা ন্যানোস্ট্রাকচারের কোনও কিছু কীভাবে এই ঘটনাটিকে প্রভাবিত করে তা দেখেছি এবং এর পিছনে বিজ্ঞানও আমরা দেখেছি এর প্রযুক্তিগত প্রভাব সম্পর্কেও আমরা কিছু দেখেছি সুতরাং আজ আমাদের ক্লাস এই পর্যন্ত